এখনো অবধি যা শিখেছি সেগুলোর সংক্ষিপ্তসার দেখা যাক ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এর ব্যাপারে এখনো অবধি আমরা যা দেখেছি সেটা হল - ইলেকট্রিক ফিল্ড গাউসস ল Guasss law কে পরিতৃপ্ত করে E 0 যেখানে হল electric charge density তারপর E B∂t যেটা হল ফ্যারাডেস ল Faradays law এবং মাথায় রাখতে হবে যে একটা চার্জ ডিসট্রিবিউশন থেকে E0 আসে আমরা দেখেছি Bµoj যেখানে ফ্রী স্পেস আছে অর্থাৎ শূন্যস্থান যেখানে কোন মিডিয়াম নেই এটা হল বায়ো সাভার্টস ল Bio Savarts law অবশেষে দেখেছি B 0 যেটার মানে হল কোন ম্যাগনেটিক মনোপোল নেই এবং ম্যাগনেটিক ফিল্ডটা সবসময়ে কারেন্ট লুপ থেকে আসছে এবং যেটা একটা ডাইপোল এর মতন কাজ করে এটাকে গাউসস ল ফর ম্যাগনেটিক ফিল্ড Gausss law for magnetic field এর মতন বলতে পারো এখনো অবধি এই চারটে জিনিস আমরা সিখেছি এই সমীকরণ গুলোকে তুলনা করা যাক যদি সমীকরণ 2 এবং 3 কে নি যেগুলো হল E B∂t এবং Bµoj প্রথম সমীকরণ টাতে একটা ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি যেটা তৈরি হচ্ছে একটি পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড এর জন্য কিন্তু কোন কারেন্ট এর টার্ম নেই যার মানে হল কোন ম্যাগনেটিক কারেন্ট নেই কোন ম্যাগনেটিক মনোপোল অথবা ম্যাগনেটিক ফ্রী চার্জ নেই সুতরাং কারেন্ট থেকে কিছু আসছে না অন্য সমীকরণ Bµoj তে ইলেকট্রিক কারেন্ট থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে কিন্তু আমাদের কাছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে যেটা সময়ের সাথে পরিবর্তন হচ্ছে এটা কি সম্ভব যে এখানে আরেকটা টার্ম থাকলেএকটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এটাই এখানে assymmetry দেখ কোন কারেন্ট এর অনুপস্থিতিকে আমরা এই E B∂t সমীকরণ দিয়ে বোঝাতে পারব কারণ এখানে কোন ম্যাগনেটিক পোল নেই কিন্তু এখানে একটা dEdt টার্ম ব্যবহার করাই যেতে পারে এখন দেখবে যে এই টার্মটা থাকবে এবং এই টার্মটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট এবং এটা প্রথম ম্যাক্সওয়েল দেখিয়েছিলেন এবং এই টার্ টা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড এর সমস্ত সমীকরণ এর সেট কে সম্পূর্ণ করবে সুতরাং বায়ো সাভার্টস ল দিয়ে শুরু করা যাক যেটা হল স্টেডি কারেন্ট এর জন্য এবং স্টেডি কারেন্ট হল কারেন্ট যার সময়ের সাথে পরিবর্তন হয় না তার মানে j 0 আমরা এটা ব্যবহার করব ঠিক আছে এবং সুত্রটা আমাদের Bµoj দিয়েছিল যদি ওই বক্তৃতাতে যাও তাহলে দেখবে যে ওই সুত্র বার করার সময়ে একটা টার্ম ছিল যেটা j 0 এর সাথে সমানুপাতিক ছিল এবং সেটা এই স্টেডি কারেন্ট এর জন্য যদি j≠0 হয় তাহলে j ∂ρ∂t হবে যেখানে ρ হল চার্জ ডেনসিটি এবং গাউসস ল ব্যবহার করে এই টার্মটা আমাদের j ∂0E∂t দেয় সুতরাং যদি B নেওয়া হয় এরকম একটা টার্ম ডান দিকে পাব কিন্তু কারেন্টটাকে স্টেডি হতে দেবে না এখন এটা কিকরে হয় সেটা অন্য ভাবে দেখা যাক এবং এটা সম্পূর্ণ ভাবে গাণিতিক হবে যদি Bµoj সমীকরণটাতে দু দিকেই ডাইভারজেন্স নেওয়া হয় তাহলে Bµoj পাব গাণিতিক ভাবে কার্ল এর ডাইভারজেন্স সব সময়ে 0 হয় সুতরাং বাঁ দিক এবং ডান দিক সবসময় 0 হয় আবার অন্য দিকে যদি ρ অথবা চার্জ ডেনসিটি সময়ের ফাঙ্কশন হয় তাহলে ডান দিকটাকে µ0∂ρ∂t হতে হবে যেটা আগেও দেখেছিলাম ডান দিকটা 0 নয় অতএব এই সমীকরণে একটা অসঙ্গতি দেখা দিচ্ছে এই অসঙ্গতি টাকে কিকরে সরানো যাবে সুতরাং Bµojv লেখা যাক যেখানে v হল একটা ভেক্টর যখন দু দিকে ডাইভারজেন্স নেওয়া হয় উত্তরটা দু দিকেই 0 হবে সুতরাং যখন B এর ডাইভারজেন্স নেওয়া হয় এটা গাণিতিক ভাবে 0 হবে µojv এর ডাইভারজেন্স নিলে আমরা µojv পাব যেটা হল 0µ0E∂t v

সুতরাং এখান থেকে আমরা v 0µ0E∂t 0 লিখতে পারি সুতরাং আমরা v 0µ0E∂t লিখি এবং অতএব B µojµ00E∂t 0E∂t টার্মটা আসলে একটা কারেন্ট কিন্তু এটা একটা অতিরিক্ত টার্ম এবং এটা সমীকরণ টাকে সামঞ্জস্যপূর্ণ বানায় 0E∂t টাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট কারণ এটা ডিসপ্লেসমেন্ট D এর সাথে সম্পর্কিত যেখানে ফ্রি স্পেসে D 0E সুতরাং এই সমীকরণ গুলো লেখা যাক সুতরাং গাউসস ল ফর ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমাদের কাছে E 0 আছে তারপর E B∂t আছে আবার B µojµ0jD এবং B 0 আছে এরা সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে কিনা ইলেকট্রস্ট্যাটিক মাগনেটোস্ট্যাটিক কিনা সব কিছুই এই 4 টে সমীকরণ দিয়ে বর্ণনা করা যায় সম্পূর্ণ ইলেক্ট্রডায়নামিক্স এই চারটে সমীকরণের উপর নির্ভরশীল কিন্তু এই বক্তৃতাতে আমাদের লক্ষ হবে ডিসপ্লেসমেন্ট কারেন্ট এর ওপর কারণ এটা এবং এটার প্রভাবগুলো কে আমরা বুঝতে চাই সুতরাং এই উদাহরণটা দিয়ে আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট এবং এর প্রভাবটা বুঝব একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর কে নেওয়া যাক যেটা একটা তারের সাথে সংযুক্ত যেটা দিয়ে একটা কারেন্ট I যাচ্ছে যদি কারেন্টটাকে সময়ের সাথে পরিবর্তন করি তাহলে সারফেস চার্জ রও পরিবর্তন হবে তাহলে প্লেট এর ওপর সারফেস চার্জ এর যদি পরিবর্তন হয় তাহলে প্লেট এর মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেটারও পরিবর্তন হবে তাহলে যদি I সময়ের ফাংশন হয় তাহলে E ও সময়ের ফাংশন হবে এবং এটা সঙ্গে সঙ্গে বলে যে E∂t≠0 প্লেটগুলোর মাঝখানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট আছে এবং এটার কিছু প্রভাব থাকবে কারণ আমরা জানি যে যদিও বাস্তবে কোন কারেন্ট নেই B 0µ0E∂t ≠0 যদি B≠0 তাহলে প্লেটগুলোর মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড থাকবে যদিও সাধারণ ভাবে আমরা এটা আশা করব না এখন এই পরিমাণ গুলো কে গণনা করা যাক সরলতার খাতিরে এই প্লেটটাকে বৃত্তাকার নেওয়া যাক সুতরাং এখানে দুটো সার্কুলার প্লেট আছে কারেন্ট I এখান দিয়ে প্লেট এর ভেতরে আসছে আর এখান দিয়ে প্লেট এর বাইরে যাচ্ছে আবার সরলতার খাতিরে এখানে সময়ের সাথে যদি কোন কারেন্ট এর সরবারহ থাকে তা উপেক্ষা করব সুতরাং ওটা আমরা ধরে নেব কারেন্টচার্জটা এসে প্লেট এ সমান ভাবে ছড়িয়ে যায় সুতরাং It dQdt যেটা Adσdt হবে যেখানে A হল প্লেট এর ক্ষেত্রফল সুতরাং dσdt ItA হবে আবার গাউসস ল থেকে জানি যে dEdt 10 dσdt যেহেতু এটা একটা গতিশীল পরিস্থিতি dEdt ইউনিফর্ম হবে আবার 10 dσdt IA0 হবে এই করে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি হল একটা ভেক্টর যার ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ড এর ডাইরেকশনেই এবং jD 0dEdt ItA I হল ডিসপ্লেসমেন্ট কারেন্ট সুতরাং এই যে কারেন্ট এটা এই ক্ষেত্রফল A এর ওপর ছড়ানো আছে এবং কারেন্ট পার ইউনিট এরিয়া হল ItA এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট এর জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ম্যাগনেটিক ফিল্ড এর সমীকরণ হল Bµ00E∂t অথবা µ0jD এই সমীকরণটা একটা নিয়মিত কারেন্ট এর জন্যেও অতএব ফিল্ড B টা এরকম বৃত্তাকার হবে ওপরের দিকে কাগজ থেকে বাইরে আসছে নিচের দিকে কাগজ এর ভেতরে যাচ্ছে এবং এই ফিল্ড B টা তৈরি হবে সুতরাং একটা পরিবর্তনশীল ইলেকট্রিক ফিল্ড প্লেট গুলোর মাঝখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এবং প্লেট গুলোর বাইরেও এটাই হল ডিসপ্লেসমেন্ট কারেন্ট এর প্রভাব